হ্যালো এই প্রদর্শনীতে স্বাগতম তাই এই প্রদর্শনী হিপাকারে রয়েছে আমরা আগের লেকচারে দেখেছি কিভাবে আমরা স্ট্যাককে ওভারফ্লো করতে পারি এবং স্ট্যাকে সংরক্ষিত রিটার্ন অ্যাড্রেসটি মূলত পরিবর্তন করে দূষিত কাজ করতে সক্ষম হতে পারি আমরা তা করতে পারি উপচে পড়া অবস্থান দ্বারা খুব অনুরূপ কিছু করা সুতরাং একটি হিপ শোষণের এই খুব প্রাথমিক ভূমিকাটি প্রথমে আমাদের নিয়ে যাবে কীভাবে প্রোগ্রামে একটি হিপ সংগঠিত হয় এবং তারপরে আমরা আসলে শোষণটি ব্যবহার করব আমরা এই নির্দিষ্ট কোডটি শেয়ার করব যাতে আপনি আপনার ভার্চুয়াল মেশিন বক্স থেকে এই কোডটি ডাউনলোড করতে পারেন এবং এটি কম্পাইল করার পরে এই কোডটি চালাতে পারেন তাই এই নির্দিষ্ট কোডটি চালানোর জন্য আপনি এখানে মেক ক্লিন হিসাবে একটি মেক করতে পারেন তারপর তৈরি করুন আমরা এখানে যা দেখছি তা হল এই নির্দিষ্ট ভিডিওতে আমরা T0c এর দিকে তাকিয়ে থাকব তাহলে আসুন T0c খুলে ফেলুন ঠিক আছে তাই এটি মূলত একটি খুব ছোট C প্রোগ্রাম যেখানে আমাদের দুটি malloc স্টেটমেন্ট আছে যেগুলিকে আহ্বান করা হয়েছে একটি স্ট্রাকচার data T বরাদ্দ করার জন্য যা 64 বাইটের এবং নাম আছে অন্যটি হল f যা মূলত এই কাঠামোর হিপে বরাদ্দ করে fp T তাই মনে রাখবেন যে FB T এ শুধুমাত্র একটি উপাদান রয়েছে যা একটি ফাংশন পয়েন্টার fp তাহলে আমরা যা করি তা হল আমরা ফাংশন পয়েন্টারকে শুরু করি f থেকে nowinner যাতে জেনে নিন যে nowinner এখানে রয়েছে এবং এটি কেবলমাত্র প্রিন্ট লেভেল পাস হয়নি এখন আরেকটি printf এবং তারপর একটি strcpy আছে এখন strcpy d নাম ব্যবহার করে যা d নাম এবং কপি করে আর্গুমেন্ট 1 যেটি d নামে একটি কমান্ড লাইন আর্গুমেন্ট এবং তারপরে ffp এর জন্য একটি আহ্বান রয়েছে তাই আপনি এখানে যা আশা করবেন তা প্রথমে strcpy আমন্ত্রণ পায় এবং তারপর fp ফাংশন যা এখনই নির্দেশ করে যেটি আহ্বান করা হবে এবং আপনি এই বিশেষ প্রিন্টএফটি কার্যকর করতে পাবেন যা স্তরটি পাস করা হয়নি তাই আসুন দেখি যে ঘটছে তাই আমরা T0 চালাই এবং এটিকে কয়েকটি ইনপুট দিই এইরকম কয়েকটি একটি সংক্ষিপ্ত দৈর্ঘ্যের আর্গুমেন্ট এবং আমরা যা দেখি তা হল এটি প্রিন্ট হয়ে যায় যে স্তরটি পাস হয়নি ঠিক আছে তাই আগে আমরা কীভাবে এক্সপ্লয়েট ব্যবহার করতে হয় সেদিকে যাই এবং এখন পর্যন্ত আপনি যদি কোর্সটি অনুসরণ করে থাকেন তবে আপনি বুঝতে পেরেছেন যে strcpy এর এই দুর্বলতার কারণে শোষণ হয়েছে মনে রাখবেন যে strcpy যুক্তি 1 থেকে কিছু অনুলিপি করে d নামের মধ্যে তাই d নাম হল 64 বাইটের একটি নির্দিষ্ট দৈর্ঘ্য এবং আর্গুমেন্ট 1 ব্যবহারকারীর দ্বারা কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তাই আর্গুমেন্ট 1 d নামকে ওভারফ্লো করতে পারে যদি এর দৈর্ঘ্য 64 বাইটের বেশি হয় তাহলে আসুন আমরা জেনে নিই কিভাবে এই প্রোগ্রামটি প্রথমে সঠিক ইনপুট দিয়ে এক্সিকিউট করে তাই আমরা যথারীতি ইনপুট লিস্ট জিনিস হিসাবে T 0 দিয়ে gdb চালাব যথারীতি 34 নম্বর লাইনে একটি ব্রেকপয়েন্ট রাখব এবং আমরা একই শট ইনপুট দিয়ে এই প্রোগ্রামটি চালাব স্ট্রিং এখানে পাঁচ থেকে ছয় A আছে তাই আমরা আগের ভিডিওগুলিতে যা দেখেছি তা হল আমরা 34 নম্বর লাইনে থেমেছি এবং গুরুত্বপূর্ণভাবে এখন পর্যন্ত কোনও malloc বলা হয়নি আমরা থিওরি ক্লাসে দেখেছি যেহেতু এখনও পর্যন্ত malloc চালু করা হয়নি হিপের প্রাথমিক আকার হল 0 আসলে এক্সিকিউশনের সময় এই নির্দিষ্ট পয়েন্টে এই নির্দিষ্ট প্রোগ্রামে কোনও হিপ উপস্থিত নেই সুতরাং আমরা এই info proc map কমান্ডের মাধ্যমে এটি দেখতে পারি এবং আমরা এখানে যা দেখি তা হল আমরা তত্ত্বে দেখেছি যে আমাদের কাছে এই প্রক্রিয়াটির জন্য ভার্চুয়াল ঠিকানার স্থান রয়েছে আমরা প্রক্রিয়াটির বিভিন্ন বিভাগ দেখতে পাই যা শুরুর ঠিকানা এবং শেষ ঠিকানার সামনে সংজ্ঞায়িত করা হয়েছে তাই আমাদের কাছে T0 প্রোগ্রামের জন্য বিভিন্ন সেগমেন্ট রয়েছে আমাদের কাছে libc stack vdso ইত্যাদি তাই এখানে কি অনুপস্থিত আপনি লক্ষ্য করবেন যে এই নির্দিষ্ট সময়ে যেহেতু আমরা কোনো malloc কার্যকর করিনি যেহেতু এখনও কোন হিপ উপস্থিত নেই তাই আমরা একক ধাপে অন্য লাইনে যাব এবং দেখব যে malloc বাস্তবিকই কার্যকর করা হয়েছে আমরা এখন এই তথ্য proc মানচিত্রটি আবার চালাতে পারি এবং আমরা দেখতে পাব যে একটি হিপ এখন প্রোগ্রামে বরাদ্দ করা হয়েছে তাই অভ্যন্তরীণভাবে যা ঘটেছে তা হল যে এই বিশেষ প্রোগ্রামে এই প্রথম malloc যেটি চালু করা হয়েছে ptmalloc কোড যা libc এর মাধ্যমে এই বিশেষ প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছে তা অপারেটিং সিস্টেমকে আহ্বান করেছে এবং এটি মেমরির একটি বড় অংশের জন্য অনুরোধ করেছে 132 কিলোবাইট সুতরাং এই মেমরিটি 804b000 থেকে 806c000 অবস্থানের সাথে সংযুক্ত হয়েছে এবং আকারটি 132 কিলোবাইট তাই আপনি যাচাই করতে পারেন যে এই সাইজ 21000 যা এখানে হেক্সাডেসিমেল নোটেশনে রয়েছে তা আসলে 132 কিলোবাইট তাই এখন আমরা দেখব d এর ঠিকানা কি xd এবং আমরা যা দেখব তা হল d এর মান 804b008 সুতরাং Ptmalloc অভ্যন্তরীণভাবে যা করেছে তা হল যে আপনি যেহেতু একটি স্ট্রাকচার data T হিপে বরাদ্দ করার জন্য ফাংশনকে অনুরোধ করেছেন তাই Ptmalloc কোড একবার 132 কিলোবাইট মেমরি পাওয়ার পরে এই মেমরিটিকে দুটি উপাদানে বিভক্ত করবে একটি উপাদান যা হবে 64 বাইটের থেকে সামান্য বড় কারণ data T হল 64 বাইট এবং অবশিষ্ট উপাদানটি মেমরির বিনামূল্যের অংশ যা এখনও ব্যবহার করা হয়নি আমরা এখানে যা দেখছি তা হল d এর ঠিকানা আমরা দেখতে পাচ্ছি যে এটি 804b008 এর অফসেট এখন আপনি যদি এটিকে হিপের প্রারম্ভিক অবস্থানের সাথে তুলনা করেন আপনি দেখতে পাচ্ছেন যে এটি হিপের শুরুর অবস্থান থেকে 8 বাইট 804b000 থেকে 804007 বাইটগুলিতে এই নির্দিষ্ট অংশের মেমরির মেটাডেটা রয়েছে এখন আমরা এইরকম কিছু কার্যকর করার মাধ্যমে এই মেটাডেটা দেখতে পারি আমরা শুধু হিপ লোকেশন ডাম্প করছি এবং আমরা ঠিকানা 0x804b000 নির্দিষ্ট করতে পারি তাই এই নির্দিষ্ট সময়ে আমাদের কাছে মেটাডেটা রয়েছে যা এখানে সংরক্ষণ করা হবে বর্তমানে এটির মান 49 তাই 49 হেক্সাডেসিমেল 01001001 এ রয়েছে এর LSB হল 1 ইঙ্গিত করে যে আগেরটি ব্যবহার করা হচ্ছে এবং 100 এই অংশটির জন্য বরাদ্দকৃত আকার নির্দেশ করবে তাই এটি 64 বাইটের থেকে সামান্য বেশি হবে এবং এটি আপনি পরে যাচাই করতে পারবেন ঠিক আছে সুতরাং একবার আমরা একক ধাপ এগিয়ে এও দেখব যে f বরাদ্দ করা হবে তাই আমরা f এর ঠিকানা দেখি বা f এর জিনিস পেতে এবং আমরা দেখতে পাব যে f একটি অবস্থানে 804b050 তাই f এর অফসেটটি নোট করুন হিপের ভিত্তি থেকে এবং আমরা আসলে গণনা করব অভ্যন্তরীণভাবে কী ঘটে সুতরাং বেস থেকে শুরু করে তাই আমরা প্রথমে এই জিনিসটিকে প্রোগ্রামিং মোডে নিয়ে যাই এবং হেক্সাডেসিমেল নোটেশনে চলে যাই এবং বেস থেকে শুরু করি এবং আমরা দেখতে পাই যে হিপের ভিত্তি 804b000 এবং প্রাথমিক আটটি বাইট মেটাডেটা নিয়ে গঠিত প্রথম মেমরি বরাদ্দ যা d এর জন্য তাই এটি 8 বাইট হবে তাই 804B008 আপনাকে d এর জন্য মেমরি ঠিকানা দেয় এখন যেহেতু struct data T এর আকার 64 বাইট তাই Ptmalloc এতে 64 বাইট যোগ করবে তাই হেক্সাডেসিমেল নোটেশনে 64 হল 40 সুতরাং এটি 804B048 তাই এই অবস্থানটি d এর শেষের দিকে নির্দেশ করে এখন পরবর্তী বরাদ্দ হল f এখন f এরও মেটাডেটা রয়েছে এবং এতে মেটাডেটার দুটি শব্দ রয়েছে এবং তাই এটিতে 8 বাইট মেটাডেটাও থাকবে সুতরাং আমরা এর সাথে 8 যোগ করলে আমরা 804B050 পাব যা সঠিকভাবে f এর ঠিকানা কি সুতরাং এইভাবে আমরা যা দেখি তা হল আমরা দেখেছি কিভাবে এই নির্দিষ্ট সময়ে মেমরিটি সংগঠিত হয় এতে d এবং f এর সংলগ্ন অংশ রয়েছে যা পাশাপাশি রাখা হয়েছে এবং একমাত্র জিনিস যা তাদের আলাদা করে তা হল কিছু মেটাডেটা তথ্য এখন আমরা দেখব কিভাবে আমরা আসলে এই strcpy ব্যবহার করে d ওভারফ্লো করতে পারি এবং একটি আর্গুমেন্ট পাস করতে পারি যা দীর্ঘতর এবং কিভাবে আমরা আসলে f এর বিষয়বস্তু পরিবর্তন করতে পারি তাই প্রথমত আসুন আমরা একটি একক ধাপে এগিয়ে যাই এবং যেহেতু আমরা একটি ছোট ইনপুট দিয়েছি আমরা strcpy এর মধ্য দিয়ে যেতে পারি এবং আমরা এখন আবার হিপের দিকে তাকাতে পারি এবং আমরা যা দেখতে পাচ্ছি তা হল যেহেতু আমাদের ইনপুট সবই হল A এর দুটি এবং হেক্সাডেসিমেলে A এর ASCII মান 41 তাই এই মানগুলি আসলে এই অবস্থান থেকে সংরক্ষণ করা হয় এখন যেহেতু data T এর সাইজ 64 তাই এখান থেকে 64 বাইট স্ট্রাকচার data T শেষ করবে এবং তারপরে আমাদের f এবং f থাকবে যেহেতু আমরা nowinner এ আরম্ভ করেছি যেহেতু nowinner এর মান এখানে উপস্থিত রয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 080484B4 প্রকৃতপক্ষে Nowinner এর ঠিকানা নির্দিষ্ট করে যাতে আমরা এভাবে চেক করতে পারি gdb px nowinner হল nowinner এর disassemble এবং আপনি যা দেখতে পাবেন তা হল nowinner এর শুরুর ঠিকানা প্রকৃতপক্ষে 080484B4 এখন আমরা যা করতে চাই তা হল আমরা এই প্রোগ্রামটিকে পরিবর্তন করতে চাই আমরা এক্সিকিউশনকে বিকৃত করতে চাই যাতে এই হিপের ঠিকানাটি নওইনারের সাথে সঙ্গতিপূর্ণ হয় যা winner এর সাথে পরিবর্তিত হয় এটি করার জন্য আমাদের প্রথমে winner এর ঠিকানা নির্ধারণ করতে হবে যাতে winner ফাংশনটি বিচ্ছিন্ন করে প্রাপ্ত করা যায় এবং আপনি দেখতে পাবেন যে winner ফাংশনটি 0804849B ঠিকানা থেকে শুরু হয় তাই আমরা আসলে এটি কোথাও লিখে রাখতে পারি সুতরাং আমরা যা করেছি তা হল আমরা winner ফাংশনের স্টার্ট অ্যাড্রেস কপি করেছি আমি জানি যে স্ট্যাকের মধ্যে বর্তমান ফাংশন অবস্থানটিকে ওভাররাইড করতে আমাদের স্টার্ট অ্যাড্রেস প্রয়োজন তো চলুন দেখে নেওয়া যাক এখান থেকে আমরা কীভাবে এটি করি জিনিসগুলি এই নির্দিষ্ট কোর্সে অতীতে আমরা যা করেছি তার সাথে বেশ মিল রয়েছে আমরা প্রথমে নির্ধারণ করতে পারি যে এই নির্দিষ্ট data T কাঠামোকে ওভারফ্লো করার জন্য আমাদের আগে 72 টি ইনপুট প্রয়োজন হবে এই সব পূর্ণ হয়ে যায় এবং তারপর আমাদের malicious ফাংশনের জন্য ঠিকানা নির্দিষ্ট করতে হবে যা এই ক্ষেত্রে winner তাই আমরা ইতিমধ্যেই আপনার জন্য এটি করেছি তাই এটি পেলোড 2 এ উপস্থিত রয়েছে তাই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেলোড 2 যা করে তা হল এটি 72 A এর পরে 0804849B ঠিকানা তৈরি করে যাতে আপনি এটি মনে করতে পারেন ছোট ভারতীয় নোটেশন সুতরাং আমরা এই বিশেষ প্রোগ্রামটি নিম্নরূপ চালাতে পারি তাই আমরা এটিকে আপনার জন্য সরলীকৃত করেছি আপনাকে যা করতে হবে তা হল T0 একটি ডলার নির্দিষ্ট করুন এবং তারপরে payload 2 চালান এবং এর ফলে এই পেলোড 2 স্ট্রিং 72 A এর পরে বিজয়ীর এই ঠিকানাটি কার্যকর করা হবে তারপর T0 এ পাস করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি রয়েছে একটি হিপ ওভারফ্লো সফল ফলাফল সুতরাং এটি ঘটে কারণ বিজয়ী ফাংশনটি কার্যকর হয় তাই আমরা যা করেছি তা হল যে আমরা মূলত 72 A এর প্রচুর A এর সাথে d ওভারফ্লো করেছি এবং তারপরে nowinner ফাংশনের ঠিকানা নির্দিষ্ট করেছি যা মূলত এই fp জিনিসটিকে বিজয়ীর সাথে প্রতিস্থাপন করে তাই বিজয়ী ফাংশনটি কার্যকর হবে সুতরাং আপনি আসলে তাপ দিয়ে করতে পারেন এমন অনেকগুলি আকর্ষণীয় আক্রমণ রয়েছে তবে এবং তাদের মধ্যে কিছু আসলে এই নির্দিষ্ট কোর্সের জন্য ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং পরবর্তী ভিডিও লেকচারগুলিতে আমরা স্তুপের সাথে বিশেষভাবে আরও কিছু জিনিস দেখব ধন্যবাদ